সুতরাং এখন পর্যন্ত আমরা সুপারপজিশন উপপাদ্য দেখলাম এরপরে আমরা উৎস রূপান্তর দেখবো প্রকৃতপক্ষে এই উৎস রূপান্তর সার্কিট বিশ্লেষণকে সহজ করবে এবং কখনও কখনও এটি কম্পিউটিং শাখার কারেন্ট বা ভোল্টেজের সার্কিট সমাধান করতে সহজ হবে সুতরাং জিনিসগুলি সহজ তবে আমাদের কিছু জিনিস বোঝার চেষ্টা করতে হবে সুতরাং এটি মূলত যাকে সমতা বলা হয় এবং সমতুল্য সার্কিট এমন এক যার v i বৈশিষ্ট্য মূল সার্কিটের সাথে অভিন্ন উদাহরণস্বরূপ এই উৎস রূপান্তর বিবেচনা করুন যদি দেখেন তবে এই সার্কিটটিতে এটি ভোল্টেজ উৎস v এবং এটি হল প্রতিরোধ R এবং এটি ভোল্টেজ উৎস v সুতরাং এটি আসলে দ্বিপাক্ষিক অর্থাৎ এই সার্কিট থেকে সমান্তরালভাবে বা অন্য উপায়ে একে আর কারেন্ট উৎস বা প্রতিরোধের আর এ রূপান্তর করতে পারে এবং টার্মিনাল 1 এবং 2 চিহ্নিত করা হয় এবং এই সার্কিটটি টার্মিনাল 1 এবং 2 এ এর সমতুল্য হতে পারে তবে টার্মিনালের v i বৈশিষ্ট্য এক এবং দুটি উভয়ের ক্ষেত্রে একই হতে হবে এখন আর আমরা কীভাবে এখান থেকে এখানে যাচ্ছি এবং r আর i এর কী সম্পর্কটি তা এরপর বলা আছে আসুন দেখি উদাহরণস্বরূপ এটি প্রথমে দেখুন এবং তারপরে ধরুন আমি এখানে একটি রেজিস্ট্যান্স RL সংযুক্ত করেছি এই ধরুন এই প্রতিরোধের RL মানে লোড প্রতিরোধের জন্য দাঁড়িয়ে ধরা যাক এই কারেন্টের মধ্য দিয়ে কারেন্টটি IL এর অর্থ একই কারেন্ট আর এবং RL দিয়ে প্রবাহিত হচ্ছে কারণ উভয়ই সিরিজ সুতরাং যদি ILটির ভাবটি লিখেন তবে আর IL আর RL দ্বারা বিভক্ত v এর সমান এই কারেন্টটি প্রতিরোধের RL দিয়ে প্রবাহিত হচ্ছে ধরুন আমরা প্রতিরোধের RLকে সংযুক্ত করেছি এখন এই সার্কিটের জন্যও কারণ এক এবং দুই টার্মিনালে উভয় সার্কিটের এই vi বৈশিষ্ট্যটি একই হতে হবে এটি আমার মানে সার্কিটগুলি একে অপরের সমতুল্য মনে করুন আমরা যদি একই লোড রেজিস্ট্যান্স RLকে সংযুক্ত করি তবে এটিও RL এবং এর মধ্য দিয়ে প্রবাহিত ILকে বলা হয় এখানেও IL প্রবাহিত হচ্ছে ILও প্রবাহিত হচ্ছে এবং এই কারেন্ট উত্স যা সময়ের জন্য স্বাধীন কারেন্ট উত্স যা আমরা স্বতন্ত্র ভোল্টেজ উত্স এবং স্বাধীন কারেন্ট উত্স বিবেচনা করেছি এরপরে যদি সেই RL দিয়ে প্রবাহিত এই কারেন্টটি জানতে পারবেন যে IL এর সমান এটিই কারেন্ট বিভাজন পদ্ধতি যা এই r RRL দ্বারা বিভক্ত এটি কারেন্ট উত্স i এই IL এবং আর কি এই IL কল এবং এই IL উভয় সমতুল্য জন্য হতে হবে এখানে এটি v RRL এখানে এটি IL কারেন্ট বিভাগ R R R RRL i এর সমান I যদি উভয়ই সমান হয় উভয়ই সমান হয় তবে আমরা কোথাও লিখতে পারি যেখানে আমি লিখছি আমরা লিখতে পারি যে v RRLটি r R RRL i এর সমান সুতরাং আর RL আর RL উভয় পক্ষেই বাতিল হয়ে যাবে সুতরাং শেষ পর্যন্ত এটি হয়ে যাবে v এর সমান r আর আমি এর অর্থ v আর r এর সমান এটি আর এর অর্থ ভোল্টেজ ড্রপ আমি ILকে RL এবং এখানে ILও RL এটি একই v হতে হবে সমান সমান অর্থ এই যে এই ধারণাটিই ধারণা সুতরাং এর অর্থ এটি উত্স রূপান্তর থেকে যদি কোনও ভোল্টেজ উত্স এবং প্রতিরোধের r থাকে তবে এটি কারেন্ট উত্সে রূপান্তর করতে পারে এবং একই জিনিসটি থেকে যদি এটি r I L হয় তবে এটি r এই কারেন্ট উত্স এবং এই সমান্তরাল প্রতিরোধের থেকে এইটিকে প্রতিনিধিত্ব করে এটি v r I এর সমান হতে পারে এটি ভোল্টেজ উত্স এবং সাথে v এই আর সিরিজ হয় এই সমস্ত জিনিস নীচে দেওয়া হয় কিন্তু এটি বোঝার জন্য এখন এখন প্রশ্ন হল মেরুটি সনাক্তকরণটি সুতরাং কারেন্ট আমি r দেখাচ্ছে এটি কারেন্ট থেকে প্রবাহিত হচ্ছে এখানেও এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং এই কারণেই যখন এর অর্থ হল যখনই এই রূপান্তরটির জন্য যাচ্ছি যদি আমি আর সিরিজে v এবং R এর জন্য যাই তবে আমি এখানে সমান এটি v R হবে এটি এই r এটি v এবং এই জাতীয় প্যারালেল r কারেন্ট উৎস থেকে এবং এই প্রতিরোধের সমান্তরালভাবে রয়েছে যদি এই কারেন্ট উৎস ভোল্টেজ উৎসে রূপান্তরিত হয় তবে এই v টি সমান হওয়া উচিত এই আর এর বিপরীতে সিরিজ হওয়া উচিত সুতরাং একইভাবে আরও একটি জিনিস সুতরাং আমরা এটি এইভাবে করবো তবে এর মেরুতা দেখুন সুতরাং এখানে স্বাধীন কারেন্ট উৎস এটি ঊর্ধ্বমুখী এখন ধরুন পরিবর্তে যদি ধরুন যে এটি যদি আমার হয় তবে এই টার্মিনালটি উদাহরণস্বরূপ যদি এটি হয় তবে এটি হয় তবে এখানেও কারেন্ট দিকটি নীচের দিকে হওয়া উচিত সুতরাং তীরটি প্লাসে হওয়া উচিত সুতরাং কারেন্ট দিকটি নীচের দিকে হওয়া উচিত বাকি যেমন রয়েছে তেমন থাকবে বাকি যেমন আছে তেমন থাকবে সুতরাং কেবলমাত্র মেরুত্ব পরীক্ষা করতে হবে এখানে যদি এটি হয় তবে ইতিবাচক বা পজিটিভ টিপটির অর্থ এই তীরটি আগে বলা হয়েছিল তাই এটি ঊর্ধ্বমুখী এবং যদি এটির বিপরীত হয় তবে এটিও বিপরীত হবে সুতরাং কারেন্ট দিকটি সেই বাকিগুলোর মতোই থাকবে সুতরাং এটি প্রকৃতপক্ষে স্বাধীন উত্সগুলির উত্স রূপান্তর এখন নির্ভরশীল উত্সগুলির ক্ষেত্রেও এটি সত্য সুতরাং এই সমস্ত আমি যা কিছু বলেছি এই সমস্ত কিছু আমাদের বোঝার জন্য এখানে লেখা হয়েছে এবং এই সমস্ত আমি যা লিখেছি তা এখানে নীল কালিতে সবকিছুই রয়েছে তবে এখানে আমি এখানে সব সার্কিট আঁকিনি তবে আমি শুরুটি দেখিয়েছি এবং এগুলি সব একই এখানে আমরা প্রতিটি ধাপে ধাপে যাব এখানে সমস্ত কিছু লেখা আছে তবে আমি ব্যাখ্যা করবো যে বৈদ্যুতিক সমতুল্য কীভাবে v v R এর সমান বা v এর সমান হয় IR এখন এর অর্থ হল যদি v এর পোলারিটি বিপরীত হয় তবে ওরিয়েন্টেশনও বিপরীত হবে এতে সমতুল্য বজায় থাকবে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি এখন নির্ভরযোগ্য উত্সগুলিতে উত্স রূপান্তরও প্রযোজ্য উদাহরণস্বরূপ আমরা পড়ে দেখতে পাবো যে অঙ্কগুলি দেখবো তাতে বিভিন্ন ধরণের কারেন্ট ও ভোল্টেজের উৎস রয়েছে এটি ভোল্টেজ উৎস নির্ভরশীল সুতরাং এটি দ্বিপক্ষীয় সুতরাং এটি নির্ভরশীল কারেন্ট উত্স পরে এটি দেখতে পাবে সুতরাং একইভাবে আমরা নির্ভরশীল ভোল্টেজ বা কারেন্ট উত্সগুলিতে রূপান্তর করতে পারি এখন উত্স রূপান্তর ব্যবহার করে একটি উদাহরণ বিবেচনা করুন সার্কিটের মধ্যে v 0 নির্ধারণ করুন যার অর্থ আমার অর্থ এটি হল r v 0 সুতরাং সার্কিটের v 0 এবং আরও খুঁজে বের করতে হবে একটি স্বতন্ত্র কারেন্ট উত্স হল 4 এম্পিয়ার এবং একটি স্বতন্ত্র ভোল্টেজ উত্স সেখানে 12 ভোল্ট সুতরাং এই দিকটি দেখুন এখানে দেখুন ঊর্ধ্বমুখী এবং যখন এটিকে রূপান্তরিত করা হয় তখন এই কারেন্ট উত্সটি এবং একটি প্রতিরোধক সেখানে সমান্তরালে থাকে যদি যুক্তিসঙ্গতভাবে সেই r ভোল্টেজ উত্স এবং রেজিস্ট্যান্সকে সিরিজে রূপান্তরিত করতে হয় তা এটিকে রূপান্তরিত করার চেষ্টা করে এই 3 Ω প্রতিরোধটি সিরিজ ভাবে থাকে তবে 4 যে v টির সমান হয় 4 এর 3 এর মধ্যে 12 হয় আর 12 ভোল্ট যা 12 ভোল্ট এবং এটি আমার সমপরিমাণ ভোল্টেজ হবে যার অর্থ এই অংশটি কেবল আর কারেন্ট উত্স থেকে ভোল্টেজে রূপান্তর করা হচ্ছে তবে এটি দেখুন এটি নীচের দিকে সুতরাং আমি যদি এই অংশটির জন্য এটি এখানে আঁকি এটি হবে এটি হবে এটি আমার 12 ভোল্ট হবে এবং এই প্রতিরোধেরটি এতে রয়েছে Ω এটি 3 Ω হবে এটি 3 Ω হবে Ω এর পরে উভয়ই সিরিজে হবে আমরা সার্কিটটি দেখতে পাব সুতরাং একইভাবে এখানেও যদি এই 3 Ω থাকে এবং এটি 12 Ω 12 ভোল্ট হয় এখন আমরা যদি উদাহরণস্বরূপ এটি কে রূপান্তর করতে চাই কারেন্ট উত্স এবং প্রতিরোধে রূপান্তর করতে চায় তবে এই 3 Ω সমান্তরাল হবে তবে সমান হবে 12 বাই 3 অর্থাৎ 4 অ্যাম্পিয়ার এবং তারপরে যদি কারেন্ট উত্স দ্বারা প্রতিনিধিত্ব করার চেষ্টা করা হয় তবে এই 3 Ω প্রতিরোধের কী হবে তা সমান্তরালে হবে এবং এটি কারেন্ট উত্স হবে তীর উপরের দিকে থাকে এবং কারণ এখানে পোলারিটি তাই এখানে এটি 4 অ্যাম্পিয়ার হবে সুতরাং যদি তা করে থাকে তবে সার্কিট কনফিগারেশন পরিবর্তন হবে সুতরাং সবকিছু নীচে রয়েছে তার আগে আমাকে এটি কী করে করছি আগে আমি কেবল ব্যাখ্যা করার চেষ্টা করছি সুতরাং আমাদের এই অংশটি আমরা 12 ভোল্টে রূপান্তর করেছি বলেছি এটি 12 ভোল্ট এবং আমি পোলারিটিটিও বলেছি কারণ কারেন্ট উত্স যে এটি হল এটি নীচের দিকে এবং এই 3 Ω এবং এই 3Ω সিরিজের মধ্যে রয়েছে এবং তেমনি ভাবে এই রূপান্তরিত মেরুটি উর্ধ্বমুখী ছিল সুতরাং এটি আর তীরটি ঊর্ধ্বমুখী সুতরাং এটি 4 Ω সুতরাং এই দিকের এই অংশটি আমরা এই জাতীয় রূপান্তরিত করেছি এবং এই পাশের অংশটি আমরা এটির মতো রূপান্তর করেছি সুতরাং এর পরে এটির পরে আমাদের উদ্দেশ্য হল আমাদের v 0 এর পরবর্তী কী হবে তা খুঁজে বের করতে হবে 3 Ω 3 Ω উভয়ই সিরিজে সুতরাং 3 3 এটি 6 Ω হবে

সুতরাং এখন সার্কিটের এই অংশটি 12 ভোল্ট এবং এই 6 Ω সিরিজে রয়েছে এটিকে কারেন্ট উত্সে রূপান্তর করুন এবং সমান্তরালভাবে 6 Ω প্রতিরোধের করুন যদি এটি করে থাকেন তবে আমি কারেন্ট হতে 12 বাই 6 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার এই অংশটি কোথাও হবে আমি বলে দিচ্ছি তাহলে এই অংশটিকে তৈরি করা যেতে পারে দেখুন নীচে এখানে অতএব এটি r 2 অ্যাম্পিয়ার এবং এখানে এটি 3 3 6 Ω সুতরাং এই 6 Ω সমান্তরাল হবে এবং তারপরে সংযোগের পরে সেই সার্কিটটির যে কোনও উপায়েই একই জিনিস দেওয়া হয় এবং এই 4 অ্যাম্পিয়ার এটি উভয় জিনিসই হোক যা আমরা একটি কারেন্ট উত্সে রূপান্তর করেছি সুতরাং যদি পরেরটিতে যান তবে এটি এখানে আর যা আমাকে কিছুটা উপরে যেতে দেয় সুতরাং এই 2 অ্যাম্পিয়ার নীচের দিকে আর এটি 4 অ্যাম্পিয়ার আর উপরের দিকে সুতরাং এই 3টে এই এক এই এক আর এই এক তিনটিই সমান্তরাল হয় সুতরাং কারণ এটি হল এটি একটি সাধারণ নোড কোনও বৈদ্যুতিক উপাদান এখানে সংযুক্ত নেই সাধারণ নোড সুতরাং 6 Ω এবং 3 Ω তারা সমান্তরাল হয় তবে আমাদের v 0 খুঁজে বের করতে হবে সুতরাং আমরা 8 Ω নির্মূল করতে পারি না তবে 6 এবং 3 6 8 3 সমস্ত সমান্তরাল আছে তবে 6 এবং 3 এর সমতুল্য এই দুটি সমান্তরালে হয় সুতরাং এই জিনিসটি যদি সমান্তরালটি 6 3 দ্বারা বিভক্ত হয় তবে এটি 3 হয় সুতরাং 2 টো সমান সুতরাং এই দিকে এটি 2 Ω এটি এই জিনিসটির সমান্তরাল এই 8 Ω লেখা হয় এবং এই 2 অ্যাম্পিয়ার লেখা হয় এবং এই 4 অ্যাম্পিয়ার লেখা হয় সুতরাং এর অর্থ আরও সরলীকরণ তারপর এটি পরিষ্কার করুন সুতরাং একবার দেখুন যদি এই 4 অ্যাম্পিয়ার উপরের দিকে এবং 12 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার নীচের দিকে থাকে এবং এটাকেই বলা হয় যা সাধারণ নোড সব সমান্তরাল হয় এই সব সমান্তরাল হয় সুতরাং 4 অ্যাম্পিয়ারের ফলাফল এটি ঊর্ধ্বমুখী এবং এটি নীচের দিকে সুতরাং ফলস্বরূপ 2 অ্যাম্পিয়ার উচ্চতর হবে যা 4 2 অ্যাম্পিয়ার অর্থাৎ 2 আম্পিয়ারের সমান এটি ঊর্ধ্বমুখী কারণ এটি 4 আপ এটি ডাউন এবং সমতুল্য 4 2 2 অ্যাম্পিয়ার কারণ সমস্ত অন্তর্দৃষ্টি থেকে সমান্তরাল হয় সহজেই এটি তৈরি করতে পারে সুতরাং এটি এর ফলাফলের কারণে এটি 2 অ্যাম্পিয়ার এবং কারেন্ট বিভাগে যাওয়ার পরে এটি 8 Ω এটি 2 সুতরাং যদি এই দুটি অ্যাম্পিয়ার কারেন্ট বিভাগের জন্য যান তবে এটি আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট তবে এটি কী আমি বলছি এখন আমাদের কারেন্ট বিভাগে জানতে হবে i সমান এটি প্রবাহিত যা কারেন্ট প্রবাহিত 8 Ω প্রতিরোধের এটি 2 হবে এই 2 টি 2 8 দিয়ে 2 কে বিভক্ত করে যা আসলে 04 অ্যাম্পিয়ার সুতরাং এর অর্থ r v 0 এর সাথে 8 এর সমান কারণ এটি 8 এটি i 8 তে i সুতরাং 8 এর সাথে r 04 এর সমান 32 ভোল্ট যা উত্তর হওয়া উচিত সুতরাং এটি এইভাবেই আমরা এটি করি সুতরাং এই সমস্ত বিষয় ব্যাখ্যা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে আমি যা বলেছি তা দিয়ে যাও সুতরাং সমস্ত কিছু কেবল এটির মাধ্যমেই লেখা হয় যে কীভাবে সমাধান হয় সুতরাং ধীরে ধীরে দেখি আসুন সুতরাং এটি আমি বলেছি যে এটিরই উত্তর 22 ভোল্ট আমি বলেছিলাম যে আমি সবকিছু সমাধান করেছি এখানে সবকিছু লেখা আছে সুতরাং কীভাবে জিনিসগুলি সহজেই তা তৈরি করতে পারেন এই সময়ে কখন এই ভিডিওটি তে যাবেন এটিকে তৈরি করতে পারে তবে আমি যা কিছু বলেছি তা ব্যাখ্যা করে সুতরাং অন্য একটি নিতে সুতরাং এখন সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে ix নির্ধারণ করুন সার্কিট r এ 14 এ চিত্রটি যে দেখানো হয়েছে এটি রয়েছে চতুর্থ অধ্যায় সুতরাং একটি নির্ভরশীল ভোল্টেজ উত্সটি সেখানে রয়েছে এবং এটি 4 4 অ্যাম্পিয়ার আর স্বতন্ত্র কারেন্ট উত্স এবং এটি কি তা খুঁজে বের করতে হবে এটি হল ix কী এখন প্রশ্নটি হল এই নির্ভরশীল ভোল্টেজ উত্স এবং 5 Ω তারা সিরিজে রয়েছে সুতরাং যদি একে নির্ভরশীল কারেন্ট উৎসে পরিবর্তিত করার চেষ্টা করি এখানে একই রূপান্তর একই নিয়ম হবে সুতরাং যদি এটি করা হয় তবে এটি উদাহরণস্বরূপ এটি নির্ভরশীল r ভোল্টেজ উত্স সুতরাং যদি এটি r 2 ix হয় তবে v সমানভাবে পোলারিটি দেখতে এখানে নিচে এবং যদি v হয় 2 ix এর সমান তবে আমি এটিকে নির্ভরশীল কারেন্ট উত্সে রূপান্তর করতে চাই তবে ivrv5 কারণ 5Ω আছে এবং v r21x5 যা দাঁড়ায় 04 ix এর সমান সুতরাং নির্ভরশীল ভোল্টেজ উত্স নির্ভরশীল উত্সে রূপান্তরিত হবে সুতরাং এটি 04 r 04 ix এখন যদি এটির প্রতিনিধিত্ব করার চেষ্টা করুন এটি এর অর্থ কারণ এখানে সুতরাং তীর টিপটি নীচের দিকে হবে সুতরাং এটি r 04 r ix হবে এবং এই 5 Ω সহ প্রতিরোধের সমান্তরাল হবে 5 Ω প্রতিরোধের এটির সাথে বাকিগুলি থাকবে বাকিগুলি এর সাথে সংযোগ দিন সুতরাং এইভাবে আমরা নির্ভরশীল বা স্বতন্ত্র একই ভাবে রুপান্তরিত করতে পারি সুতরাং যদি সমমানের কাছে যান তবে সার্কিটটি এরকম হয়ে যাচ্ছে এই সার্কিটটি এরকম হয়ে যাচ্ছে আমি বলেছি যে এই তীরটি নীচের দিকে থাকবে পোলারিটি দেখুন এবং 04 ix এবং ix 5 Ω এটি 10 Ω এটি 5 Ω এবং মূলত এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে এব্র করতে হবে 10 Ω এবং 5 Ω উভয়ই সমান্তরাল তবে আমরা কারেন্ট বিভাগে যাব এবং এটি 4 অ্যামপিয়ার এখন যদি কারেন্ট বিভাগের দিকে যান যদি এই বিষয়টির দিকে নজর দিন তবে আমরা যা করেছি তা ix এর 5 এর সমান 5 10 4 04 ix কীভাবে আসছে তা এটি আসলে এটি ঊর্ধ্বমুখী এটি নীচের দিকে সুতরাং যদি এটির ফলস্বরূপ এটি তৈরি করে তবে এটি আসলে r 4 হবে কোথাও আমি এখানে লিখছি এটি 4 04 ix আমি বোঝাতে চাইছি দিকটি এখানে উপরের দিকে রাখবে না এটির এই দিকটি ঊর্ধ্বমুখী হবে এবং এই কারেন্ট 10 Ω এবং 5 এ বিভক্ত অতএব একটি কারেন্ট বিভাগ পদ্ধতি r ix হবে r 5 এর সমান 10 5 দ্বারা r 4 04 ix তে বিভক্ত সুতরাং মূলত এটি এক তৃতীয়াংশ কারণ 5 15 এর পরে 4 04 ix এর পরে ix এর সমাধান করুন সুতরাং আমাদের r স্বজ্ঞাপন থেকে এটি তৈরি করতে হবে যে এই সার্কিটটি কীভাবে সমাধান করা যায় সুতরাং এটি দেওয়া হয়েছে যে আমরা এটিকে সমাধান করার পরে জানি কি কল পেতে ix সমান 1176 অ্যাম্পিয়ারের জিনিসগুলি সহজ এটি কেবল কীভাবে করা যায় তা সমাধান করতে পারে কেবল অন্তর্দৃষ্টি থেকে পরবর্তী এটি সোর্স ট্রান্সফরমেশন টেকনিক ব্যবহার করে পরবর্তী লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট নির্ধারণ করুন RL এই চিত্র 416 এর সমান

সুতরাং অনুসন্ধান করতে হবে এই 4 Ω প্রতিরোধের মাধ্যমে r কারেন্টটি বের করতে হবে সমস্ত 4 এবং এই 4 এবং এই 4 উভয়ই সিরিজে রয়েছে তাই কার্যকর 8Ω হবে তবে এই 4 মুছে ফেলতে পারে না কারণ এই লোড প্রতিরোধের 4Ω এর মাধ্যমে কারেন্টটি খুঁজে নিতে হবে সুতরাং এই একটিকে এই দিকে যদি এটি 12 ভোল্ট উত্স এবং মেরুটি এর দিকে তাকান তবে এটি এটি 6 Ω সুতরাং যদি এটি কারেন্ট উত্সে রূপান্তর করতে চান তবে কেবলমাত্র এই অংশটি যদি এটি একটি কারেন্ট উত্সে রূপান্তরিত হয় এবং একটি প্রতিরোধের সমান্তরাল 6 Ω এর সমান্তরাল হয় সুতরাং আমি 6 12 এর সমান এই 12 6 এর সমান স্বতন্ত্র কারেন্ট উত্সের 2 এমপিয়ার আর তীরের দিকটি ঊর্ধ্বমুখী হবে এবং সেই সময়ে এই 6 এই 12 Ω এর সমান্তরালে এবং এই 12 Ω এর সাথে হবে Ω সুতরাং যদি এই অংশটিকে একটি কারেন্ট উত্স এবং 6 Ω সমান্তরাল রূপান্তরিত করে তবে সার্কিটটি কেমন দেখাচ্ছে তা দেখুন যদি তা করে থাকেন তবে এই দুটি অ্যাম্পিয়ারটি দেখুন এবং এটিই এই রূপান্তরটির পরে এইটিকে 6 Ω বলা হয় এটি 12 Ω রয়েছে এবং এটি 4 Ω এবং এই 4 Ω এটি যেমন রয়েছে তেমন এখন একবার এটি করা হয়ে গেলে এই 6 Ω এবং 12 Ω উভয়ই সমান্তরালে রয়েছে সুতরাং এটি সমান যে 6 টি 12 6 12 দ্বারা বিভক্ত যা আসলে 4 Ω 12 এর সাথে 6 আর 72 এর সাথে 18 দ্বারা বিভক্ত তাই 4 Ω সমান Ω সুতরাং এর অর্থ এই 4Ω রয়েছে এখানে এই 4 Ωএর সমতুল্য এখানে এবং এটি 2 অ্যামপিয়ার এবং এটি 4 অ্যামপিয়ার উভয়ই ঊর্ধ্বমুখী R RL এবং 4 Ω এই জিনিসগুলি যেমন রয়েছে তেমন সুতরাং এখন আমরা আমাদের যা করতে পারি তা হল এটি কারেন্ট উত্স এবং এই দুটি ভোল্টেজ উত্সে রূপান্তর করুন এবং সিরিজটিতে তারা 4 Ω রেখেছেন অতএব v সমান i R এর সমান সুতরাং এটি 2 অ্যাম্পিয়ার এবং এটি 4 এম্পিয়ার সুতরাং 2 গুন 4 যা আর 8 ভোল্ট এটি 8 ভোল্ট সুতরাং এখানে এটি 8 ভোল্ট এবং দিকটি ঊর্ধ্বমুখী সুতরাং এটি r এবং এর অর্থ এই 8 ভোল্ট এবং এই 4 Ω এই দুটি সিরিজে সেই সাথে এই 4 Ω প্রতিরোধ ছিল তাই 4 এবং 4 উভয়ই সিরিজ এবং এটি 4 অ্যাম্পিয়ার সার্কিটের এই অংশটি এটি যেমন রয়েছে তেমন রাখে সুতরাং রূপান্তরের পরে যার অর্থ এই দুটি 4 4 এটি 8 তারা সিরিজে রয়েছে সুতরাং এর পরেরটি হল আমরা যা করেছি এটি এই 4 এবং 4 8 সুতরাং 4 4 এটি 8Ω এবং 8 ভোল্ট উত্স রয়েছে সুতরাং কারেন্ট উত্সে রূপান্তর করুন সুতরাং i সমান 8 বাই 8 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার সমান সুতরাং এটি 1 অ্যাম্পিয়ার এখানে থাকলে তীরটি এখানে থাকে সুতরাং তীরটি ঊর্ধ্বমুখী হয় সুতরাং এই 8 r আরকের মধ্যে যে কলটি এই কারেন্ট উৎসের সাথে সমান্তরাল এবং এটি 4 অ্যাম্পিয়ার এবং এটি 4 যথারীতি এটি রয়েছে এর অর্থ যদি এই 4 অ্যাম্পিয়ারটি ওপরের দিকে এবং এই 1 অ্যাম্পিয়ারটিও ঊর্ধ্বমুখী হয় এবং এই 4 4 কে বোঝায় এটি মূলত 8 Ω কিন্তু এই সমস্ত জিনিস সমান্তরাল হয় যদি 1 অ্যাম্পিয়ার8 Ω অবলম্বন করা হয় 4 অ্যাম্পিয়ারে এই 4 4 8 Ω সমস্ত সমান্তরালে রয়েছে সুতরাং যদি এই 4 এর ফলাফলটিকে এই স্বাধীন কারেন্ট উত্স 4 অ্যাম্পিয়ার উপরে এই এক অ্যাম্পিয়ারের দিকে নিয়ে যান সুতরাং ফলাফলটি 5 অ্যাম্পিয়ার হবে ফলস্বরূপ উপরের দিকে 5 অ্যাম্পিয়ার হবে সুতরাং এর অর্থ 5 অ্যাম্পিয়ার এখানে কারণ 4 এবং 1 উভয়ই উপরের দিকে সুতরাং 5 অ্যাম্পিয়ার এখানে আছে এবং এই 8Ω এখানে এবং এই 4 Ω 4Ω আছে সুতরাং কারেন্ট বিভাগ পদ্ধতিটি থেকে এটিও 8 Ω এটি 4 4 উভয়ই 8 সিরিজে রয়েছে Ω সুতরাং এটিতে প্রবাহিত কারেন্ট 25 এমপিয়ার এটি 5 বাই 2 2 সুতরাং কারেন্ট বিভাগ পদ্ধতি যদি আমি এটির IL করি এটির সমান 8 হয় 8 4 4 দ্বারা বিভক্ত কারণ এই দুটি সিরিজ সুতরাং 4 4 কারেন্ট 5 এম্পিয়ারে এটি 5 হয় সুতরাং এটি তাই এটি 25 অ্যাম্পিয়ার হয়ে যাবে তাই এটিই এর কারেন্ট প্রবাহের উত্তর সুতরাং এই সমস্ত জিনিস এখানে ব্যাখ্যা করা হয় আমি সমস্ত কিছু সেখানে আছে বলেছি সুতরাং কখন এই ভিডিও বক্তৃতাটি দিয়ে যাবেন যদি কোনও অসুবিধা হয় তবে তা আমার কাছে যেতে পারে তবে কীভাবে এটি সমাধান করতে হয় তার সবকিছুই বলা আছে সুতরাং এই সমস্ত জিনিস ব্যাখ্যা করা হয়েছে পরিশেষে 25 অ্যাম্পিয়ার সুতরাং উত্স পরিবর্তনের পরে এটির পরে আমরা শিখেছি এর পরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শিখবে তা হল RThevenin এর উপপাদ্য সুতরাং এই বিভাগে আমরা শিখব যে কেবল দ্বিগুণ সার্কিট প্রতিরোধের উত্স এবং উত্সগুলি কীভাবে তার দ্বারা প্রতিস্থাপন করতে পারি আর এর সাধারণ উদাহরণ হিসাবে কেবল সমান ধরুন একটি সর্বশেষ সার্কিট রয়েছে তবে আমাদের আগ্রহটি কারেন্ট নির্দিষ্ট শাখাটি সন্ধান করা এবং যদি সেই শাখাটি কেবলমাত্র পরিবর্তনশীল হয় কিন্তু বাকি অংশটি অপরিবর্তিত থাকে তবে সার্কিটের বাকী অংশটি আমরা খুঁজে পেতে পারি একে যে বলে Thevenin ভোল্টেজ এবং ইক্যুইভ্যালেন্ট রেজিস্টেন্সকে Thevenin রেজিস্ট্যান্স বলে ধরুন উদাহরণস্বরূপ একটি সাধারণ বাড়ির আউটলেট টারমিনাল নিলাম এটি বিভিন্ন ইলেক্ট্রিকাল ডিভাইসে সংযুক্ত এতে একটি পরিবর্তনশীল লোড গঠন করে প্রতিবার ভেরিয়েবল পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সার্কিটটিকে আবার বিশ্লেষণ করতে হবে সুতরাং এটি খুব জটিল এবং এটি সময় সাশ্রয়ী প্রক্রিয়া সুতরাং এই সমস্যাটি এড়ানোর জন্য Thevenin উপপাদ্য একটি ভাল কৌশল দেয় যার মাধ্যমে সার্কিটের নির্দিষ্ট অংশটিকে সমমানের সার্কিট দ্বারা প্রতিস্থাপন করা যায় সুতরাং থিভেনিনের উপপাদ্যটি এটিই যাকে বলে সুতরাং এটি কি বলে এখন এর পরে আর দুটি টার্মিনাল সার্কিটের অর্থ আমাদের মূল সার্কিটের কেবল দুটি পয়েন্ট রয়েছে যা অন্যান্য সার্কিটের সাথে সংযুক্ত হতে পারে তবে যে কোনও নিয়ন্ত্রিত উত্সের জন্য নিয়ন্ত্রণকারী ভেরিয়েবলগুলিতে সীমাবদ্ধতা রয়েছে মূল সার্কিটের অভ্যন্তরে উপস্থিত হতে হবে সুতরাং প্রথমদিকে এখানে Thevenin যখন প্রথমবারের জন্য প্রথমবারের জন্য যারা পড়াশুনা করছেন তাদের খুব যত্নবান হতে হবে যে এটি কীভাবে এবং কীভাবে এটি পেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ ধরুন এই চিত্রটি এই জিনিসটি এটি একটি রৈখিক সার্কিট দেখায় যা এই টার্মিনালের বাম কলটি এই 1 টু টার্মিনালের এই বাম দিকে বাম কল রয়েছে এটি 1 টার্মিনাল 1 এবং 2 কলটি কল করছে এটি একটি চিত্র হিসাবে পরিচিত এই রৈখিক সার্কিট দুটি টার্মিনাল সার্কিট দেওয়া হয় এবং এই Thevenin সমতুল্য এটি সেখানে আছে সুতরাং এটি এম লিওন Thevenin বিকাশ করেছিলেন তাঁর আয়ু ছিল 1857 থেকে 1926 এবং 1883 সালে তিনি ছিলেন ফরাসি টেলিগ্রাফ ইঞ্জিনিয়ার সুতরাং 1883 তিনি 26 বছর বয়সে এই ধারণাটি দিয়েছেন সুতরাং এটি আর এটি একটি সমমানের টার্মিনাল 1 এবং 2 কিছু লোড রয়েছে এবং লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট এটির বাম দিকে একটি বড় সার্কিট তবে কিছু টার্মিনাল 1 এবং 2 রয়েছে এবং কিছু লোড সংযুক্ত এবং এগুলি ভেরিয়েবল লোড হতে পারে মানে ধরুন এই লোডটি পরিবর্তন হচ্ছে যদি প্রতিবার এই লোড প্রতিরোধের পরিবর্তন হয় তবে পুরো সার্কিটটি সমাধান করতে হবে সুতরাং তবে Thevenin এর উপপাদ্যটি পরামর্শ দেয় যে যদি কেবলমাত্র সার্কিটের বাকী অংশগুলি যদি এটি একটি সমমানের দুটি টার্মিনাল সার্কিটের কাছে আনতে পারে তবে তারপরে সংযোগের পরে এটি সহজেই আবিষ্কার করতে পারে যে এই লোড প্রতিরোধের আর দিয়ে প্রবাহিত কারেন্টটি কী সুতরাং এর Thevenin এর সমতুল্য বলছে যে এই সার্কিটটি এই ভোল্টেজ যা v vv নিন এবং Rv নিন সুতরাং এটি আমার v thevenin যে এটি আমার v ভেনিন এবং RThevenin সমতুল্য এটি এই সিরিজের সাথে এই লোডটিকে সংযুক্ত করে লোড প্রতিরোধের যা কিছু হোক না কেন এবং এটিকে vThevenin বলা হয় কখনও কখনও একে ওপেন সার্কিট ভোল্টেজও বলা হয় voc পরে আমরা কিছু সময় vThevenin দেখতে পাব যা আমরা voc ডাকি সুতরাং এটিই Thevenin আর ভোল্টেজকে ডাকে যে কীভাবে RThevenin গ্রহণ করতে হয় তা শিখতে হয় RThevenin পরিবর্তে যখন এসি সার্কিটটি আসবে তখন এটি ZThevenin হবে যে সেখানে আমরা প্রতিবন্ধী অংশটি দেখতে পাব এবং কারেন্ট আমি একই কারেন্ট এই কারেন্ট আমি একই সুতরাং এটি Thevenin সমতুল্য সার্কিট তবে এটি কীভাবে করবেন